আসুন আমরা একটি কাজ করি সিরিজ উপাদান সিরিজের যে ধরণের উপাদানগুলি আমরা প্রবর্তন করতে চলেছি সেগুলির ক্ষেত্রে আমাদেরও সম্পূর্ণতা থাকা দরকার সুতরাং আমরা বলেছি যে সিরিজ পাস উপাদান হিসাবে এনএমওএস ব্যবহার করার সম্ভাবনা রয়েছে কারণ এতে প্রচুর আকর্ষণ রয়েছে উদাহরণস্বরূপ মসফেটটি ট্রানজিস্টারে এনএমএসের আরডিএস পিএমওসের তুলনায় এনএমওস কম তবে আমরা এটি সর্বদা একটি ভাল ধারণাও সুতরাং এটি আমরা যা বলেছিলাম এটি যথাসময়ে একটি পিমোস সিরিজ পাস উপাদানটির সার্কিট ডায়াগ্রামটি স্কেচ করা ভাল ধারণা সুতরাং আসুন আমরা সেই জিনিসটি করি যাতে আমরা বুঝতে পারি যে উভয় সার্কিট সত্যিই কীভাবে কাজ করে কারণ এনমোসের ক্ষেত্রে আমাদের আপনার গেট নিয়ন্ত্রণটি রয়েছে তা নিশ্চিত করার জন্য চার্জ পাম্পের প্রয়োজন ছিল কারণ গেটের ভোল্টেজ রয়েছে আউটপুট ভোল্টেজের চেয়ে বেশি হতে হবে সুতরাং কেবলমাত্র আপনি করতে পারেন চার্জ পাম্প সার্কিটটি প্রবর্তন করা কীভাবে এটি কাজ করে তা আলাদাভাবে চিন্তিত হবে তবে এটি এনএমওসের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে তবে pmos ক্ষেত্রে আপনার এটি নিয়ে কোনও চিন্তা করার দরকার নেই কারণ কেবল গেটের ভোল্টেজ নেমে যাওয়া বা গেটের ভোল্টেজ বাড়ানো আমরা নিশ্চিত করব যে সিরিজ পাসের উপাদানটির চালনার যত্ন নেওয়া হচ্ছে সুতরাং আসুন আমরা দ্রুত সেই সার্কিটটি নামিয়ে আনি এবং তারপরে দ্রুত ব্যাখ্যা করি যাতে আপনি যদি মনে করেন যে এলডিও সম্পর্কে অধ্যয়নের সেই অংশটিও সম্পন্ন হয়েছে সুতরাং আসুন এটি দিয়ে শুরু করা যাক সুতরাং আমি একটি নতুন পৃষ্ঠা নিয়ে আসি এবং আমাদের বিখ্যাত সার্কিটটি আবার রাখি যেখানে আমরা পিএমওস উপাদানটি নিয়ে কথা বলি সুতরাং Pmos পি মোসফেট পি চ্যানেল মোসফেট সুতরাং এখন ড্রেন হল আউটপুট উত্স হল ইনপুট এবং গেটটি নিয়ন্ত্রণ পয়েন্ট এবং যথারীতি প্রতিক্রিয়াটি সেন্টার পয়েন্ট থেকে আসে আপনার কাছে R1 রয়েছে আপনার কাছে R2 রয়েছে এবং আপনি এখন এই জিনিসটি খুব ভালভাবেই জানেন এটি Vref সঠিক এবং এটি অসম্পূর্ণ আপনার যদি আউটপুট ক্যাপাসিটার না থাকে তবে আপনার যদি ইনপুট ক্যাপাসিটারটি সঠিক না করে থাকে তবে এটিও অসম্পূর্ণ Cout C¿ একটি মোসফেটে খুব গুরুত্বপূর্ণ কারণ আমার একটি এলডিও দরকার কারণ এই উপাদানগুলি যা আপনাকে সত্যিকার অর্থে স্থায়িত্ব দেয় এটি হল এটি আপনাকে নিয়ামকের স্থায়িত্ব দেয় এখন এটি বেশ সহজ সুতরাং এখন যদি Iload করি Iload সুতরাং আসুন বলে আউটপুট ড্রপ সুতরাং আউটপুট কিছু কারণে হ্রাস সুতরাং আমি Vout আসলে যে কারণ হ্রাস পেতে পারে তার কারণ হল দুটি সম্ভাবনা ডানহতে পারে এক বিস্তৃত দৃষ্টিকোণ থেকে এক হল লোডের বর্তমান বৃদ্ধি সুতরাং Vout পতন আমি বলব কেন Vout র পতন হয় কারণ লোড কারেন্টের বৃদ্ধি হতে পারে যা কিছুই নয় তবে Iload বেড়ে গেছে বর্তমান লোড বৃদ্ধি পেয়েছে বা এটিও হতে পারে কারণ ইনপুট ভোল্টেজ হ্রাস পেয়েছে এটি দুটি সম্ভাবনা ঠিক এখন আপনি যেভাবে মূলত যত্ন নেবেন সেটি হল আপনি গেটের ভোল্টেজকে নামিয়ে আনতে বা বাড়িয়ে তোলেন এই গেটটি হল মূলত এটিই আপনাকে করতে হবে এখন Vout VG ড্রপ করে এটি হল গেট ভোল্টেজ ডানদিকে নামিয়ে আনা হয় V র কিছুই না করে উত্স পয়েন্ট সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এটিই শেষ অবধি সিরিজের পাস উপাদান নিয়ন্ত্রণ হিসাবে একটি পমোস আপনার এখানে চার্জ পাম্প বা কোনও Vbias থাকত যা বাইরের রিকল থেকে খাওয়ানো হয় আপনি এখানে একটি পয়েন্ট রেখেছিলেন যা মূলত সংযুক্ত ছিল আমি কেবল এটি বিন্দুযুক্ত লাইনে আঁকব সুতরাং আপনি বিভ্রান্ত না হয়ে এটি হয় চার্জ পাম্প স্ল্যাশ Vbias যা এন চ্যানেল মোসফেটের ক্ষেত্রে থাকলে এটির সাথে সংযুক্ত ছিল তবে পি চ্যানেলটিতে আপনাকে সরাসরি এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই যদি আপনি কম করেন বা বৃদ্ধি করেন V এর প্রতি সম্মানের সাথে গেট ভোল্টেজ আপনার ভাল নিয়ন্ত্রণ রয়েছে সুতরাং এটি একটি দুর্দান্ত জিনিস যা পমোস সার্কিটের ক্ষেত্রে আপনি মূলত একটি সহজ সিস্টেম বানাতে পারেন এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আপনি প্রতিবার এলডিওতে নির্বাচন করার সময় আসবেন সুতরাং প্রতিবারই আমাদের নির্বাচন করার ক্ষেত্রে এই সমস্যাটি উপস্থিত রয়েছে সুতরাং আমাকে একটি নতুন শীট নিতে দাও আমি এটি সরিয়ে দেব এবং আপনি এখানে নির্বাচন করতে চাই সুতরাং নির্বাচনটি আমাদের একটি এলডিওর সমস্যা বাছাই নয় কেবল আপনাকে কেবল ডাটা শীটটি ধীরে ধীরে দেখতে হবে কেবলমাত্র ডাটা শীটটি কেবল আমাদের আবিষ্কার করতে হবে তবে আপনি কীভাবে একটি চয়ন করতে পারেন তা আমি জানি খুব সহজ স্বজ্ঞাত ফলাফল এবং আমি কীভাবে যেতে পারি আমাদের এখানে থেকে গল্পটি কীভাবে তৈরি করা যায় তা দেখুন সাধারণত এটি আমাদের বোঝা যাক যে কোনও কারণে আপনি 8 085 amps হিসাবে Iload বেছে নিয়েছেন যা এইখানেই ঠিক এই আমি এই Iload বলছি এটি বেছে নেওয়া হয়েছে 08 দুঃখিত এখানে বিন্দুটি হ্যাঁ এই বিন্দুটি এখানে কোনও কারণে আপনি 08 এমপি সঠিকভাবে চয়ন করেছেন সুতরাং আমাকে আবার সংযোগ দিন সুতরাং এটি আপনার আমি লোড যা 08 amps আপনাকে ডেটা শীটটি দেখতে হবে এবং সর্বদা এই লোড কারেন্টের জন্য অনুসন্ধান করতে হবে ড্রপআউট ভোল্টেজ কী এটি তাই এটি অক্ষটি হল ড্রপআউট ভোল্টেজ এবং এই অক্ষটি লোড বর্তমান সুতরাং আপনি এখানে 02 04 06 এবং 08 রাখতে পারেন এটি অভিন্ন নয় সুতরাং আমাকে এটি সামান্য কিছুটা সরানো যাক এটি 08 দেখান এটি 04 এটি 02 সুতরাং ডেটা শিটগুলি সন্ধান করুন যা মূলত আপনাকে এই ধরণের গ্রাফগুলি ভিউ গ্রাফ দেয় আমি আপনার জন্য গল্পটি এখানে সম্পূর্ণ করিনি যা আপনার Vout কী তা দেখতে হবে এটি কী Vout হয় আমাদের বলুন যে আপনার Vout 25 ভোল্টে সেট করা আছে আবার অপর্যাপ্ত স্পেসটি কী জাংশন তাপমাত্রায় নির্দিষ্ট করা আছে সুতরাং আপনি অবশ্যই এই অতিরিক্ত প্যারামিটারগুলি অনুসন্ধান করেও পালাতে পারবেন না আপনাকে সন্ধান করতে হবে কারণ আপনি একটি নির্দিষ্ট আউটপুট ভোল্টেজের জন্য আপনার এলডিও তৈরি করেছেন তবে আপনাকে অবশ্যই এই গুরুত্বপূর্ণ প্যারামিটারটি সন্ধান করতে হবে এবং কেন এটি গুরুত্বপূর্ণ এটি গুরুত্বপূর্ণ কারণ এই ফলাফলটির ফলে আমাকে আবার ছবি আঁকতে দাও এবং দেখি আপনি আমাদের অন্য কথায় amps রাখুন আমাকে Iload রাখি আমি কেবল পুনরায় আঁকব Iload দয়া করে নোট করুন এটিই আমি বোঝাতে চাইছি এটি হল Iload এবং আমাকে ড্রপআউট আঁকতে দিন ভোল্টেজ ড্রপআউট ভোল্টেজ ডানদিকে দেখা যাচ্ছে যে এটি এমন কিছু হবে আসলে আমার কিছুটা অন্যায় হওয়া উচিত সুতরাং এটি এটি আরও কিছুটা ইউনিফর্ম তৈরি করবে আমাদের বলুন যে এই অঞ্চলটি 08 amps এখন এটি বিয়োগফল 40 ডিগ্রি এটি আরও 25 এবং এটি আরও 125 টি এলডিও জুড়ে আরও শক্তি বিচ্ছিন্নতা হতে চলেছে কেন যে ড্রপআউট ভোল্টেজ সঠিকভাবে বেড়েছে কারণ এটি একটি উচ্চ ভোল্টেজের ডিফারেনশিয়াল বজায় রাখতে হবে এবং পর্যাপ্ত উচ্চ ভোল্টেজ ড্রপ করতে হবে যাতে আপনি আমাদের নির্দিষ্ট করে এই লোড কারেন্টটি আঁকতে পারেন এটি পরিষ্কার এবং গুরুত্বপূর্ণ পরামিতি যা আপনাকে এলডিওর পছন্দ অনুসারে ডিজাইনের দিকে এগিয়ে যেতে হবে এখন একটি প্যারামিটার রয়েছে যা আমরা প্রতিবার এলডিও তে আপনার কাছে ফিরে আসি এবং তা লুপ র ক্ষেত্রে তাহলে এটা কেন গুরুত্বপূর্ণ সুতরাং আসুন আমরা এখানে একটি খুব সাধারণ চিত্রটি আবার রেখে দিই তবে এবার আমরা এটি বিমূর্ত করব সুতরাং আমরা আপনাকে জানতে না পারি যে আমরা এই বিশেষ জিনিসটিতে খুব বেশি কিছু উল্লেখ করি না সুতরাং আসুন আমরা লুপ লাভের এই জিনিসটিকে স্বজ্ঞাতভাবে আবার ব্যাখ্যা করার জন্য একটি খুব সাধারণ চিত্র আঁকি মনে রাখবেন আপনি ত্রুটি পরিবর্ধক এটি একটি এলডিওতে একটি ত্রুটি পরিবর্ধক রয়েছে এবং ত্রুটি পরিবর্ধকটি হল মূলত আমাদের একটি লাভ হবে এটির একটি লাভ হবে সুতরাং এটিই হল এটি সুতরাং আমরা যা আগে লিখেছিলাম তা থেকে আমরা আসলেই জানি সুতরাং আমাকে এটি টানুন এবং দেখুন যে আমি এটি লিখে রেখেছি মনে করি না সুতরাং Vout সুতরাং আমি মনে করি আমাদের এটি নেওয়া উচিত এবং এটি হল সহায়ক Vout অপারেশনাল পরিবর্ধক বুনিয়াদিগুলিতে ফিরে যান তবে আপনি কিছুই পাবেন না তবে যা স্পষ্টভাবে ইঙ্গিত করে যে ত্রুটি পরিবর্ধক সর্বদা আউটপুটটির সাথে মিল রেখে সর্বদা Vout পর্যবেক্ষণের চেষ্টা করে এবং Vref এবং Vout মধ্যে পার্থক্যটি খুব খুব সামান্য থাকে তা নিশ্চিত করার জন্য ম্যাচ করার চেষ্টা করে যা প্রকৃত আউটপুট ভোল্টেজের জন্য একটি সাধারণ অভিব্যক্তি যা এটি কিছুই নয় তবে লাভের শব্দটি যা এই দুটি প্রতিরোধকের কাছ থেকে আসছে সুতরাং ফিরে আসাটি আপনার প্রতিক্রিয়া আপনি Vout জানেন এখানে এটি কিছুই নয় তবে এবং এই স্পষ্টতই লাভের প্রতিক্রিয়া কি এটির একটি লাভ আছে এবং এটি হল আগ্রহের প্যারামিটার সুতরাং প্রশ্নটি হল কেন আমরা পরিবর্ধক লাভ এবং সেগুলি সম্পর্কে আলোচনা করছি মূলত যদি Vout খুব কাছ থেকে সঠিকভাবে অনুসরণ করা হয় তবে এটি কেবল উচ্চ লাভের কারণে সম্ভব সুতরাং উচ্চতর লাভের কারণে সংবেদনশীল এটি Vout ট্র্যাকটি খুব সঠিকভাবে উপলব্ধি করতে সক্ষম সুতরাং মুহুর্তে এলডিওর ক্ষমতা এলডিওর ক্ষমতাটি হারাতে পারলে তার উচ্চ ক্ষতি হয় আপনি এলডিওতে থাকেন আর কোনও নিয়ামকের মতো কাজ করতে যাচ্ছেন না সুতরাং এখন এলডিওর লাভ এতটাই সমালোচনা করছে যে এলডিওর লাভটি রিপলকে প্রত্যাখ্যান করার ক্ষমতা নিয়েও করতে হবে এবং এমন একটি শব্দ রয়েছে যা আবার ডেটা শিটগুলি দেখবে এবং যা আমাদের মূলত খুব গুরুত্বপূর্ণ দিকে নিয়ে যায় গুরুত্বপূর্ণ ডেটা শীট পরামিতি যা পাওয়ার সাপ্লাই প্রত্যাখ্যান অনুপাত PSRR বলা হয় সুতরাং পিএসআরআর কিছুই নয় আমরা পরে পিএসআরআর নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে আমাকে এই পিএসআরআর সংযোগ করতে হবে আমাকে এই শব্দটি চালু করতে হবে কারণ এটি ত্রুটি পরিবর্ধক দ্বারা সরবরাহ করা লাভটি এই ত্রুটি পরিবর্ধকটির লাভের সাথে সম্পর্কিত আমি সংক্ষেপে যা বলার চেষ্টা করছি তা হল উচ্চ লুপ লাভ আপনাকে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ দেয় উচ্চ লুপ লাভ কারণ এটির উচ্চ সংবেদনশীলতার কারণে নিয়ন্ত্রণ করতে সক্ষম এবং আরও অনেক কিছু আপনি এই লুপটি লাভ করে এমন পরিস্থিতিতে কী কী পরিস্থিতি কমছে সেদিকেও নজর রাখতে হবে কোন লুপ লাভ হ্রাস করে এর জন্য আপনাকে অবশ্যই অপ অ্যাম্প বা এলডিও র দক্ষতার দিকে নজর দিতে হবে রিপল প্রত্যাখ্যান করার এলডিওর ক্ষমতা সুতরাং আসুন আমরা এটি একসাথে সংযুক্ত করি আমি এখানে অন্য একটি ছবি আঁকব এবং সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তৈরি করা হবে এটি ত্রুটি পরিবর্ধক এলডিওর ক্ষমতা সক্রিয় করে সুতরাং এটি পিএসআরআর ডিবিতে প্রকাশিত ডিবিতে প্রকাশিত এটি বিয়োগ 70 এটি বিয়োগ 60 বিয়োগ 50 বিয়োগ 40 এবং আরও গভীরতর যত গভীর গভীরতর তত সঠিক সুতরাং আপনি বলতে পারেন যে একটি এলডিও যার বিয়োগ 70 পিএসআরআর রয়েছে তার তুলনায় অনেক উন্নত আপনি একটি এলডিও পাবেন যা বিয়োগ 50 এর পিএসআরআর রয়েছে স্পষ্টতই এটি অনেকটা বিয়োগ 70 এলডিও একটি উচ্চতর যা একটি অংশ সবার পক্ষে এটির প্রতিক্রিয়ার দিক থেকে এটি কতটা সমর্থনযোগ্য তা সমালোচিত হয়ে ওঠে আমি একটি সুন্দর ছবি এখানে রাখব আমি কেবল গল্পটি এখানেই চালিয়ে যাব এটি ফ্রিকোয়েন্সি এবং এটি পিএসআরআর এটি একই এলডিও এর সাথে এমন কিছু আচরণ করে দয়া করে মনে রাখবেন যে এটি আপনার লগের চিত্র যা আমি ডিবিতে উল্লেখ করেছি এটি সঠিক তবে কিছু সরলতা এবং দ্রুত বোঝার জন্য এটিকে এভাবে রাখা যাক নিম্ন ফ্রিকোয়েন্সি এবং এটি উচ্চতর ফ্রিকোয়েন্সি এটিও কম উচ্চতর ফ্রিকোয়েন্সি তবে এই দুটি ছবি পৃথক এটি নিম্ন রাস্তায় এবং এটি সাধারণত উচ্চতর লোডে রয়েছে তারপরে আপনি এই জাতীয় কিছু আঁকতে পারেন এবং এরপরে আপনি কিছু আঁকতে পারেন এই সুতরাং দয়া করে নোট করুন এটি একটি লগ যা আমি বিস্তারিতভাবে বর্ণনা করিনি তবে আমি এখানে একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আনতে চাই মোদ্দা কথাটি হল লুপ লাভটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লো লোডের নীচে লো লোড বলতে কী বোঝাতে চাই কম লোড বলতে যা বোঝায় তা হল Iload এখানে Iload 100 মিলির তুলনায় কেবলমাত্র 10 মিলি অ্যাম্পিয়ার হল আপনি ভাল লুপ লাভ উচ্চ লুপ লাভ পেতে পারেন এম্পিয়ারস এটি আরও বেশি এছাড়াও আপনাকে অন্য পয়েন্টটি আনতে হবে যে এক্স অক্ষটি কম ফ্রিকোয়েন্সিতে কম ফ্রিকোয়েন্সিতে ফ্রিকোয়েন্সি এখন আপনি দেখতে পাচ্ছেন যে এলডিও র রিপলকে প্রত্যাখ্যান করার ক্ষমতাটি রিপলকে প্রত্যাখ্যান করার ক্ষমতা নিম্ন ফ্রিকোয়েন্সি এবং কম লোডগুলিতে অনেক বেশি উন্নত যদি লোডের স্রোত বৃদ্ধি পায় তবে আপনার সমস্যা আছে এলডিও লুপ লাভ আসলে কম হয় এবং ফলস্বরূপ এর রিপল ইনপুট রিপল ফিল্টার করার ক্ষমতাটিও দুর্বল এবং এই সমস্ত কারণে আমি সত্যই বলেছি যে লুপ লাভটি একটি প্রহারকে বিশেষত যখন আপনি ফ্রিকোয়েন্সিগুলিতে উচ্চতর স্থানান্তরিত করেন এবং লোডের চেয়ে বেশি লোড যখন লোড বৃদ্ধি পায় Iload কারেন্ট হয় Iload যখন আমি Iload বলি Iload বলতে আমার আউটপুট কারেন্ট বৃদ্ধি পেয়েছে সুতরাং এই সমস্ত পরিষ্কারভাবে দেখায় যে এলডিওরLDO'S সীমাবদ্ধ ব্যান্ডউইথ রয়েছে প্রকৃতপক্ষে এটি একটি স্পষ্ট সূচক ঠিক এই চিত্রটি আপনাকে জানিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে পিএসআরআর হ্রাস পাচ্ছে কারণ আপনি 0 এর কাছাকাছি চলেছেন এটি বিয়োগ 30 বিয়োগ 20 এবং এর ফলে এর কার্যকারিতা হ্রাস পাচ্ছে রিপল ফিল্টার করার ক্ষমতা শব্দটি ফিল্টার আউট করার ক্ষমতাও যেমন হ্রাস পাচ্ছে ততই ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে লোডের বর্তমান বৃদ্ধির ক্ষেত্রেও ঠিক আছে এর সবকটির অর্থ এখানে একটি সমস্যা রয়েছে যে লুপ লাভটি আপনি উচ্চ লুপ লাভ বজায় রাখতে পারবেন না কারণ আপনার অসীম নেই আপনার কাছে আমার কোনও অসীম ব্যান্ডউইথ থাকবেনা এলডিওর ব্যান্ডউইথ সীমাবদ্ধ সুতরাং এলডিওর ব্যান্ডউইথ এই গুরুত্বপূর্ণ প্যারামিটারটির সীমাবদ্ধ চেহারা কারণ এটি পাওয়ার সাপ্লাই প্রত্যাখ্যান অনুপাত বা রিপল প্রত্যাখ্যান অনুপাতের সাথেও যুক্ত সুতরাং পুরো সিস্টেমটি সংক্ষেপে আপনি যদি এলডিওটির দিকে নজর রাখেন পারফরম্যান্স ম্যাট্রিক্স আপনি যদি একটি এলডিওর জন্য পারফরম্যান্স ম্যাট্রিক্সটি আবার লিখতে শুরু করেন তবে আমি আপনাকে ডাটা শীটের দিকে চালিত করছি দয়া করে নোট করুন একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার যা আপনার কাছে আসবে তা আপনাকে দেখতে হবে যথার্থতার সাথে সম্মত এখন কেন এটি গুরুত্বপূর্ণ কেন এটি আসলে এত গুরুত্বপূর্ণ দেখাচ্ছে যেহেতু এটি এলডিও থেকে এলডিওতে আসে মনগড়া প্রক্রিয়াটি একটি ভেরিয়েবল যা আপনি নিয়ন্ত্রণ করতে সক্ষম ততটা রাখতে পারবেন না এটির নির্দিষ্ট পরিবর্তনশীলতা থাকতে পারে সুতরাং এটি মনগড়া প্রক্রিয়া থেকে আসতে পারে এবং এটি তাপমাত্রার কারণে এটি আসার ক্ষমতা থেকেও আসতে পারে তাপমাত্রা আরেকটি গুরুত্বপূর্ণ পরামিতি এবং তাই আপনি মূলত সার্কিটের দক্ষতা সম্পর্কে মূলত সার্কিটের দক্ষতার প্রতিক্রিয়া জানাতে পারেন মূলত তাপমাত্রার পরিবর্তনের পরিবর্তে সার্কিটের প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা এটি অন্যটি সুতরাং এটি দুটি গুরুত্বপূর্ণ পরামিতি যা মূলত এটি আপনার মনে রাখা উচিত সুতরাং আপনাকে একটি প্যারামিটার সন্ধান করতে হবে যা আমরা এলডিওর যথার্থতাটিকে আরও একটি গুরুত্বপূর্ণভাবে তুলে ধরব সুতরাং এটি একটি জিনিস দ্বিতীয়টি হল আপনি আবারও সহনশীলতার দিকে নজর দিতে চাইতে পারেন এটি মূলত fabrication এর ওঠানামা থেকে আসে দেখুন এটি একটি অতি গুরুত্বপূর্ণ পয়েন্টে নেমে আসে যে আপনি এই মৌলিক অভিব্যক্তিটিতে ফিরে যান ঠিক যদি আপনি এই মৌলিক অভিব্যক্তিটিতে যান তবে আপনি স্পষ্টতই এই জায়গাটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটি দেখতে পাচ্ছেন এটি কী আমরা এ সম্পর্কে কথা বললাম Vref হল ব্যান্ড গ্যাপ রেফারেন্স রেফারেন্সে সিএ ব্যান্ড গ্যাপ রেফারেন্স ভোল্টেজ যদি এই ওঠানামা ঘটে তবে Vout ওঠানামা করবে আশা করি আপনিও রাজি হবেন কারণ আমরা এলডিও নিয়ে এতটাই আলোচনা করে চলেছি যে Vout নির্ভর করে এই Vref এবং যদি এই এই Vout ওঠানামা করে আমরা একটি Vouকেড়ে নেব পাশাপাশি আমরা সীমাবদ্ধ করব সুতরাং সমস্ত কন্ট্রোল এর সমস্ত লুপের অর্থ হল যে আপনাকে অবশ্যই এলডিওর সহনশীলতার দিকে নজর দিতে হবে যা আপনি জানতে চান ডেটা শীট প্যারামিটারটি আপনাকে এলডিও সহনশীলতা সম্পর্কেও কিছু বলা উচিত সুতরাং অন্যান্য জিনিস যা সম্ভবত আমাদের উদ্বিগ্ন হতে হবে এটি অন্যান্য পরামিতি রয়েছে উদাহরণস্বরূপ একটি এলডিওর জন্য লাভ ত্রুটি বলে কিছু রয়েছে এর সহজ অর্থ যা হল সিস্টেমের ওঠানামার প্রতি সংবেদনশীলতা চূড়ান্তভাবে খুব গুরুত্বপূর্ণ লুপ জুড়ে লাভ অসীম লুপ অসীম লাভ লাভ অসীম লাভ এলডিও এর অস্তিত্ব নেই আপনি যে অধিকারের বিষয়ে কথা বলতে পারবেন না তা মোটেই বিদ্যমান নেই সুতরাং সত্যটি সম্পর্কে প্রাথমিক বিষয়টি হল ই দুঃখিত না করে আমি ভাবছি না তো লাভ কী করার চেষ্টা করছে লাভটি অনুসরণ করার চেষ্টা করছে যাতে লাভটি সামঞ্জস্য হয় VFB এটিই আপনাকে দেওয়া প্রতিক্রিয়া যা আপনি সর্বদা সামঞ্জস্য করার চেষ্টা করছেন যে কোনও ত্রুটি যদি এটি সীমাবদ্ধ হয়ে যায় তবে আপনি সক্ষম নন সুতরাং আমি এটি অন্যভাবে রাখা ভাল বলে মনে করি VFB আদর্শভাবে Vref সাথে মিল করার চেষ্টা করার সমান হওয়া উচিত তবে বাস্তবে এটি এখন খুব কাছাকাছি যার অর্থ লাভের ক্ষেত্রে এটিই ত্রুটি যা সত্যই একটি এলডিওর জন্য ত্রুটি অর্জন করুন সুতরাং এখন আমাদের এখনই আসুন যখন আমাদের আরও কী করা উচিত তা হল এই সমস্ত সংক্ষিপ্ত করে ডেটা শীটটি গ্রহণ করুন একটি ডেটা শীট খুলুন এবং কিছু পরামিতি সন্ধান করুন এবং দেখুন আমরা লাইন রেগুলেশন ক্ষমতা যেমন অন্যান্য বিষয়গুলিও ব্যাখ্যা করতে পারি কিনা তা দেখুন লাইনের নিয়ন্ত্রণ লোড নিয়ন্ত্রণের দিকে এলডিওর জন্য এবং তারপরে বিদ্যুত সরবরাহ সরবরাহ প্রত্যাখ্যানও দেখুন এবং এটি দেখুন রিপ্লে প্রত্যাখ্যান করুন এবং প্রতিক্রিয়াটি দেখুন এবং তারপরে লোকেরা কীভাবে এলডিও ব্যবহার করেছে সে সম্পর্কে কিছু ব্যবহারিক সার্কিট দেখুন এই সমস্তগুলি সম্ভবত আমাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সিস্টেম উপাদানটি চয়ন করতে দেয় সুতরাং এখন একটি বাক্স কনভার্টারের কাজটি মূলত আপনি দেখতে পান যে আপনি সিরিজ পাস ট্রানজিস্টর এবং অন্যান্য ট্রানজিস্টর প্রতিবারই সিরিজ ট্রান্স পাস ট্রানজিস্টর অন্য ট্রানজিস্টর সুইচগুলি স্যুইচ করে এবং তারপরে আপনি বর্তমানের মধ্য দিয়ে ঘুরছেন সূচক থেকে লোড এবং ফিরে লোড আপনার এখানে যা রয়েছে তা সাধারণ সেটআপ আপনার বর্তমান বৈদ্যুতিন লোড যা একটি বিদ্যুৎ সরবরাহের উপরে স্থাপন করা হয় বাম দিকটি ইনপুট ভোল্টেজ এবং ইনপুট কারেন্ট যা আপনি দেখেন এবং বিদ্যুত সরবরাহের সাথে বাম হাতটি হয় ডান দিকটি হল আউটপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্ট আপনি দেখতে পাচ্ছেনযে আপনি এই পরীক্ষায় রয়েছেন তা মূলত আমাদের যা সম্পাদন করে তা বিদ্যুতের ক্ষতি বোঝা মূলত ইনপুটটিতে বিতরণ করা হচ্ছে এমন শক্তি কী এবং আউটপুটটিতে কী শক্তি সরবরাহ করা হয় তা আপনি কেবল দুজনের মধ্যে পার্থক্য জানতে চান এবং এটি হল আমরা এই পরীক্ষায় যদি আপনি অনেকগুলি সম্পর্কিত বিবেচনা করেন দক্ষতা এবং অন্যান্য বিষয়ে সম্মান সঙ্গে জিনিস সুতরাং এখন আপনি দেখতে পারেন যে ইনপুটটি এখানে 6 ভোল্টের একটি সেট এবং বর্তমান এখানে সুতরাং আসুন আউট আউটপুট দিক থেকে যাই আমাকে 33 আউটপুটে যা কিছু ইনপুট দেয় তা ফিরে দিতে হবে এবং আমার বর্তমান 100 মিলিমিপিয়ার প্রয়োজন এই অন্যান্য ইনপুটটি করার জন্য যা আমি বলেছি এটি পেতে আমি আবার চেষ্টা করছি এবং 6 ভোল্টের ভোল্টেজ ইনপুট করার চেষ্টা করছি এখন যখন আমি ইনপুটটিতে 6 ভোল্ট প্রয়োগ করি তখন 33 ভোল্ট বাক্স আউটপুট এবং 200 মিলিঅ্যাম্পিয়ার স্রোত সরবরাহ করার জন্য বর্তমান গ্রাস করা 125 মিলিঅ্যাম্পিয়ার হয় কারণ আপনি দেখতে পাচ্ছেন যে আপনি দেখতে খুব ছোট একটি পার্থক্য রয়েছে সুতরাং আপনি আউটপুটে দেখতে পাচ্ছেন এই বৈদ্যুতিন লোডটি এখনই বাক রূপান্তরকারীটির আউটপুটটির সাথে সংযুক্ত সুতরাং এই পরীক্ষাটি 50 মিলিঅ্যাম্পিয়ার থেকে শুরু করে 200 পর্যন্ত আউট লোড স্রোতগুলির পরিসীমা জুড়ে পরিচালিত হয়েছিল আপনি এখন আপনার স্ক্রিনে যা দেখছেন তা হল লোড কারেন্টটি 500 মিলিঅ্যাম্পিয়ারে রয়েছে আসলে এই পরীক্ষাটি 1500 মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত চালানো হয় এবং আমরা আপনাকে সরাসরি সেখানে নিয়ে যাব সুতরাং এটি ৩৩ ভোল্টের স্ন্যাপশট এবং আউটপুট লোড কারেন্টটি 15 অ্যাম্পিয়ার সেট করা হয়েছে এখন আপনি যা করেন তা ঠিকঠাক সেট করে রাখছেন কারণ বিভিন্ন লোড স্রোতের বিপরীতে আপনি কোনও আলাদা একটি সুইপ সম্পন্ন করেছেন এখন আপনি কী চান এবং 6 থেকে 12 এ ইনপুট ভোল্টেজ পরিবর্তন করে পুরো পরীক্ষার পুনরাবৃত্তি করেন তবে আপনি কি করবেন আপনি ইনপুট ভোল্টেজটি আবার 18 ভোল্টে পরিবর্তন করে পুরো পরীক্ষাটি করেন তারপরে আপনি এটি আবার 24 ভোল্টে সেট করে এবং পরীক্ষা নিরীক্ষার পুরো পরিসীমা করেন এবং 30 ভোল্টের জন্য আপনি সম্পূর্ণ পরিসীমা পরীক্ষাও করেন অন্য কথায় বিভিন্ন ইনপুট ভোল্টেজের জন্য আপনি লোড কারেন্টস পরিধান করে পরীক্ষাটি পরিচালনা করেন এখন এই পর্যায়ে এই পর্যায়ে যা গুরুত্বপূর্ণ তা হল স্যুইচিং ফ্রিকোয়েন্সি কি এই পরীক্ষাটি যার অধীনে এই পরীক্ষাটি করা হয় তা হল 250 কিলোহার্টজ জন্য আপনি যা করতে পারেন তা পুরো সেটটি আবার 500 বার কিলোহার্টজ স্যুইচিং ফ্রিকোয়েন্সি হল শেষে আপনি সুন্দর টেবিলের একটি দুর্দান্ত সেট দিয়ে শেষ করতে পারেন এবং সেখান থেকে আপনি পারেন আসলে কী ঘটছে তা তৈরি করুন সুতরাং এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমরা আপনাকে 10 ভোল্টের ইনপুট দেওয়ার জন্য দেখছি এখন আসলে এটির একটি পদক্ষেপ হওয়া উচিত 12 ভোল্ট 12 ভোল্ট হওয়া উচিত হ্যাঁ ইনপুটটি একটি 12 ভোল্টের সেট এবং আপনি যেমন পারেন আমি 250 কিলোহার্টজের জন্য 18 24 30 এর উল্লেখ করছি এবং তারপরে আবার 500 12 কিলোহার্টজের জন্য 6 12 18 20 430 হিসাবে আপনি দেখতে পাবেন ইনপুটটি 50 মিলিমিপিয়ার বলা হয়েছিল এবং তারপর আমরা একটি sweep সুতরাং এই সমস্তগুলি মূলত সমস্ত সারণী স্যুইচিং ফ্রিকোয়েন্সি ছিল 250 ছিল এটি 500 কিলোহার্টজ এবং তারপরে আমরা এই সমস্ত টেবিলগুলি পুরো পরিমাপের পুরো পরিসীমা তৈরি করেছিলাম এবং তারপরে এটি দেখতে পাওয়ার ক্ষয়ক্ষতি এটি এটি 250 কিলোহার্টজের জন্য এবং আপনি দেখতে পাবেন যে V 6 থেকে 30 ভোল্ট ছোট স্রোতের জন্য 24 মিলি ওয়াট পাওয়ার শক্তি হ্রাস পেয়েছে এবং এটি 50 মিলিঅ্যাম্পিয়ারের জন্য প্রায় 46 প্রায় 47 মিলিওয়াট পর্যন্ত যায় সুতরাং এবং আপনি প্রকৃতপক্ষে সরাসরি যেতে পারেন এবং উচ্চ স্রোত বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আসলে কী ঘটে তাও দেখতে পারেন আপনার কাছে বিদ্যুতের ক্ষয় 977 মিলিওয়াট এবং 30 ভোল্টের জন্য 1481 মিলিওয়াট রয়েছে স্যুইচিং ফ্রিকোয়েন্সিটি 500 কিলোহার্টজে পরিবর্তন করুন আপনি 25 মিলি ওয়াটের 46 টি সামঞ্জস্যের সাথে অন্যটির সাথে মানের একটি সেট পেতে এবং সর্বোচ্চ জিনিসটি উচ্চতর স্রোতেও বেশ আরামদায়ক তবে আমি এই বিশেষ টেবিলটির দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যা 500 মিলিমিপিয়ারের জন্য আপনি 200 দেখতে পাচ্ছেন এটি 623 এর চেয়ে তিনগুণ বেশি এবং এখানে এটি 196 এবং এটি প্রায় আড়াইবারের মতো কিছু এটি মনে রাখবেন এটি একরকম দক্ষতার সংখ্যা হিসাবে প্রদর্শিত হবে আবার আপনি এখানে মনোনিবেশ করুন আপনি দেখতে পাবেন 250 কিলোহার্টজের জন্য 89 72 এটি দক্ষতা এবং অবশ্যই এর জন্য দক্ষতা সম্ভবত দুর্দান্ত একই current র জন্য 89 শতাংশ যখন ইনপুট ভোল্টেজ 6 ভোল্ট হয় সুতরাং এটি বেশ উচ্চ সংখ্যা মূলত আমরা যা বলছি তা হল এই টেবিলটি ব্যবহার করা উচিত এবং এই ম্যাট্রিক্সে সর্বাধিক দক্ষতা পাওয়া যায় এবং এটি প্রয়োজনীয় লোড স্রোতগুলির সাথে মেলে কিনা একটি লোড আউটপুট শক্তির সাথে প্রয়োজনীয় লোড পাওয়ারটি প্রয়োজনীয় কিনা আপনাকে একটি দক্ষ মেয়াদের অনুমতি দেয় বাক রূপান্তরকারী আপনাকে সেরা দক্ষতা দেয় কেন এটি গুরুত্বপূর্ণ কারণ শক্তি আহরণ আমি এই সমস্ত সিস্টেমের একটি ইনপুট এবং অতএব আপনার উচ্চ দক্ষ সিস্টেম না থাকলে এই সিস্টেমগুলি আপনাকে ভাল ব্যাটারি Life দেয় না